হ্যালো সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর কোর্সে এই প্রদর্শনীতে স্বাগতম এই প্রদর্শনটি ফরম্যাট স্ট্রিং ভালনেরাবিলিটিজ এর জন্য সুতরাং আমরা ইতিমধ্যেই ফরম্যাট স্ট্রিং ভালনেরাবিলিটিজ এর তত্ত্বটি দেখেছি এবং কিছু উদাহরণ রয়েছে যা আমাদের তত্ত্বে নেওয়া হয়েছে সুতরাং আমরা এই বক্তৃতায় এই উদাহরণগুলি প্রদর্শন করব সুতরাং এই জিনিসটির কোডগুলি ভার্চুয়াল বক্সে উপলব্ধ যা এই নির্দিষ্ট কোর্সের সাথে আসে সুতরাং আপনি এই নির্দিষ্ট ডিরেক্টরি NPTEL Codesmodule6 এ ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে পারেন এই ডিরেক্টরিতে আপনার ফর্ম্যাট স্ট্রিং দুর্বলতা সম্পর্কিত সমস্ত কোড রয়েছে সুতরাং আসুন আমরা প্রথমটি খুলি যা একটি print2c এবং আপনি এখানে যা দেখছেন তা একটি খুব ছোট প্রোগ্রাম যেখানে মূল এখানে শুরু হয় এখানে 100 বাইটের একটি user string রয়েছে এবং এই user stringটি প্রধান সেট ফাংশন ব্যবহার করে 0 এ সেট করা হয়েছে এবং সেখানে একটি strcpy আছে এখন এই strcpy এখন user string এ 40a00408 পূরণ করে সেখানে ছয়টি x এবং তারপর একটি s আছে এবং অবশেষে একটি printf user string আছে মনে রাখবেন যে printf এর প্রথম আর্গুমেন্টটি একটি ফরম্যাট স্পেসিফায়ার এই প্রোগ্রামে একটি দুর্বলতা রয়েছে কারণ printf যা এখানে নির্দিষ্ট করা হয়েছে ফরম্যাট স্পেসিফায়ারটি মূলত এই স্ট্রিংটি user string এ উপস্থিত তাই এই প্রোগ্রামের উদ্দেশ্য হল আমরা প্রিন্টএফ কীভাবে কাজ করে তা ম্যানিপুলেট করতে পারি এবং তা প্রদর্শন করবো সুতরাং এই বার্তাটি একটি টপ সিক্রেট ম্যাসেজ top secret message স্ক্রীনে প্রদর্শিত হবে তাই মনে রাখবেন যে এই প্রোগ্রামের কোথাও গ্লোবাল ভেরিয়েবল s ব্যবহার করা হয়নি তবে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এই প্রোগ্রামটি কম্পাইল করে এটি চালাব তখন আমরা গ্লোবাল সিক্রেট ম্যাসেজ পাব তাই আমাদের এটা করতে হবে সুতরাং প্রোগ্রামটি চালানোর জন্য আমাদের একটি মেক ক্লিন করা উচিত এবং তারপরে তৈরি করা উচিত এবং আমরা যে প্রোগ্রামটিতে আগ্রহী তা হল print2 সুতরাং আমরা print2 চালাব এবং আমরা দেখব কিছু অতিরিক্ত মান যা প্রিন্ট হয়ে যায় এবং অবশেষে আমরা একটি টপ সিক্রেট ম্যাসেজ পাই যা পর্দায় প্রদর্শিত হয় সুতরাং এখানে এই ফরম্যাট স্পেসিফায়ারে যা কিছু ঘটছে তা user string এ উপস্থিত তাই যে কোনওভাবে এই গ্লোবাল ভেরিয়েবল বা এই গ্লোবাল ডেটা স্ক্রিনে প্রিন্ট হয়ে যায় তাই আসলে কি ঘটছে তা তদন্ত করার জন্য আমাদের জিডিবি দিয়ে করতে হবে সুতরাং আসুন আমরা GDB তে প্রোগ্রামটি চালাই আমরা একটি ব্রেক পয়েন্ট নির্দিষ্ট করি তাই আমরা 16 লাইনে ব্রেক পয়েন্ট নির্দিষ্ট করি এবং আমরা আসলে printf এ প্রবেশ করার আগে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নোট করব প্রথমে গ্লোবাল ভেরিয়েবলের ঠিকানা নিম্নোক্তভাবে নির্ধারণ করা যেতে পারে gdb px s যার মান 804a040 এবং এখানে উপস্থিত এই স্ট্রিংটি দেখুন এবং স্ট্রিংটিতে যা এনকোড করা হয়েছে তা s এর ঠিক একই মান সুতরাং এটি সামান্য উপস্থাপন করা হয়েছে ইন্ডিয়ান নোটেশনে তাই আপনি এটি এখান থেকে শুরু করে করেছেন এটি 0804a040 যা s এর এড্রেস পরবর্তী যে জিনিসটি আমরা লক্ষ্য করব তা হল প্রধানের বিচ্ছিন্নকরণ এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রিন্টএফ করার জন্য কল করা হয়েছে এই ক্ষেত্রে printfPLT এই নির্দিষ্ট মেমরি অবস্থানে রয়েছে এবং রিটার্নটি 0804851b অবস্থানে উপস্থিত রয়েছে সুতরাং আমরা করতে পারি এটি নোট করুন এবং আমার এখানে একটি নোটপ্যাড আছে এবং এড্রেসটি 0804851b হিসাবে নোট করুন যেমন printf থেকে রিটার্ন এড্রেস ফেরত হয় এড্রেস থেকে printf ঠিক আছে আমরা আসলে পরবর্তী user string এড্রেস এর দিকে দেখি সুতরাং এটি gdb px user string হল ffffcf48 যা user string এর এড্রেস ঠিক আছে সুতরাং আসুন আমরা একক ধাপ বলি এবং দেখি ঠিক কি ঘটছে তাই আমরা si এর সাথে একক পদক্ষেপ করি এবং তাই আমরা এখনও সম্পাদন করছি আমরা printfPLT এ যাচ্ছি আমরা লোডারে যাচ্ছি এবং আমরা এখন printf এ প্রবেশ করেছি এখন এই মুহুর্তে আমরা স্ট্যাকের উপর কী আছে তা দেখব সুতরাং আমরা তাই করি নিম্নরূপ gdb x19x esp এবং স্ট্যাকের প্রথম যে জিনিসটি আমরা সনাক্ত করব তা হল সেই অবস্থান যেখানে রিটার্ন অ্যাড্রেস সংরক্ষিত আছে তাই মনে রাখবেন যে একটি রিটার্ন অ্যাড্রেস 084851b এ উপস্থিত রয়েছে যা মূলত এখানে উপস্থিত এই রিটার্ন অ্যাড্রেসের আগে একটি শব্দ যেখানে প্রিন্টফের আর্গুমেন্ট রয়েছে তাই ffffcf48 মূলত printf এর জন্য আর্গুমেন্ট যা মূলত user string এর অ্যাড্রেস এখন যখন printf এক্সিকিউট করে তখন যা হয় তা হল যে এটি প্রথম আর্গুমেন্টটি পড়বে যা user string এর অ্যাড্রেস এটি সেই ffffcf48 নির্দিষ্ট অবস্থানে যাবে এবং স্ট্রিংগুলির বিষয়বস্তু প্রিন্ট করা শুরু করবে সুতরাং উদাহরণস্বরূপ এটির বিষয়বস্তুতে user string এ যাবে প্রথম শব্দটি প্রিন্ট করে যা 0804a040 এবং তারপর এটি দেখতে পাবে যে পরবর্তী প্রয়োজনীয়তাটি হল একটি x সুতরাং যখন একটি x থাকে তখন এটি স্ট্যাকের উপর উপস্থিত পরবর্তী আর্গুমেন্টটি গ্রহণ করবে এবং প্রিন্ট করবে নোট করুন যে এখানে user string ছাড়াও printf এর জন্য আমাদের কোনো আর্গুমেন্ট নির্দিষ্ট করতে হবে না এবং তাই ধরে নেওয়া হয় যে এই প্রথম আর্গুমেন্টের আগে 4 বাইট যেখানে দ্বিতীয় আর্গুমেন্টটি উপস্থিত রয়েছে এবং তাই ডিসপ্লেটি 00000000 হবে একইভাবে দ্বিতীয় x printf অনুমান করবে যে এটি স্ট্যাক থেকে তৃতীয় আর্গুমেন্ট হতে হবে এবং তাই 64 প্রিন্ট করা হবে একইভাবে চতুর্থ x এই f7e978fb প্রিন্ট করবে কারণ printf user string পার্সিং করছে এটি প্রথমে এর বিষয়বস্তু অবস্থান প্রিন্ট করবে যা 0804a040 এবং এটি এই স্ট্রিংটি পার্স করা চালিয়ে যাবে এবং দেখতে পাবে একটি x আছে সুতরাং যখন একটি x থাকে তখন এটি আশা করে যে আপনি দ্বিতীয় আর্গুমেন্টটি printf এ প্রিন্ট করতে চান এবং তাই এটি দ্বিতীয় আর্গুমেন্টের জন্য স্ট্যাকের দিকে দেখতে হবে এখন যেহেতু প্রথম আর্গুমেন্টটি এই অবস্থানে নির্দিষ্ট করা হয়েছে ffffcf48 দ্বিতীয় আর্গুমেন্টটি চারটি অবস্থান এর আগে হবে যেটি ffffcf34 এ এবং printf এই মানটি তুলবে যা সমস্ত শূন্য এবং এটি পর্দায় প্রদর্শন করবে একইভাবে দ্বিতীয় x printf অনুমান করবে যে আপনি তৃতীয় আর্গুমেন্টটি প্রিন্ট করতে চান এবং তাই এটি স্ট্যাক 0x000000 এবং 64 থেকে এটি তুলে নেবে এবং একইভাবে চতুর্থ এবং পঞ্চম আর্গুমেন্ট হবে f7e978fb এবং ffffcf6c এবং ffffd06c চূড়ান্ত জিনিস হল ষষ্ঠ আর্গুমেন্টে আপনার কাছে এই নির্দিষ্ট পয়েন্টে একটি s আছে এবং সময় printf ষষ্ঠ আর্গুমেন্টটি দেখবে যেটি এই মান 0804a040 এবং যেহেতু আপনি আমরা একটি s নির্দিষ্ট করেছি তাই এটি এই মানটিকে একটি এড্রেস হিসাবে ব্যাখ্যা করে এবং সেই এড্রেসের বিষয়বস্তু প্রিন্ট করার চেষ্টা করে সুতরাং আমাদের ক্ষেত্রে এই মানটি মূলত s এর এড্রেস যা এখানে উপস্থিত রয়েছে এবং তাই printf এই বার্তাটি গ্লোবাল ভেরিয়েবল s এর সাথে সঙ্গতিপূর্ণ করে প্রিন্ট করবে সুতরাং স্ক্রিনে যা দেখা যাচ্ছে তা নির্দিষ্ট জাঙ্ক হবে শূন্যের মতো স্ট্যাকের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত মান 64 এই f7 ffff এবং তাই অবশেষে s এর সাথে সঙ্গতিপূর্ণ স্ট্রিং হবে এটি একটি টপ সিক্রেট ম্যাসেজ top secret message হিসেবে প্রিন্ট করা হচ্ছে সুতরাং আসুন আমরা শুধু চালিয়ে যাই এবং দেখি printf আসলে কি প্রিন্ট করে এবং আপনি এটির দিকে তাকান এবং আপনি যা দেখতে পান তা হল যে এই 0টি স্ট্যাকের এই বিশেষ 0 এর সাথে মিলে যায় যা এই প্রথম x 64 এর সাথে সম্পর্কিত যা এখানে উপস্থিত রয়েছে দ্বিতীয় যুক্তি এবং আপনি জানেন যে 64 প্রকৃতপক্ষে প্রদর্শিত হচ্ছে এবং একইভাবে স্ট্যাকের অন্যান্য বিষয়বস্তু হলো alSo f7e978fb ffffcf6c এবং ffffd06c এর মতো প্রদর্শিত হচ্ছে এবং অবশেষে আমাদের কাছে স্ট্রিংটি রয়েছে এটি একটি টপ সিক্রেট ম্যাসেজ এখন alSo এর আরও ভাল উপায় রয়েছে এটি একই জিনিস করা এবং বরং এটি করার একটি ছোট উপায় আছে এবং এটি হল print2ac ফাইলে উপস্থিত কোডটি ঠিক একই তবে আমরা যেভাবে নির্দিষ্ট করেছি তা পরিবর্তন করেছি এই user string তাই মূলত আমরা এখানে যা করেছি তা হল আমরা s এর এড্রেস প্রদান করেছি যেটি হল 0804a040 সুতরাং এটি আগে যেমন করা হয়েছিল এবং তারপরে আমরা printf কে স্ট্যাকের উপস্থিত ষষ্ঠ আর্গুমেন্ট নিতে আদেশ করি সুতরাং ষষ্ঠটি এই ক্ষেত্রে যুক্তি পর্দায় s প্রিন্ট এর সাথে মিলে যায় যদি আমরা প্রিন্ট2a এই প্রোগ্রামটি চালাই তবে স্ট্যাক থেকে এই সমস্ত মধ্যবর্তী ডেটা প্রিন্ট না করেই আমরা ঠিক একই ফলাফল পাই সুতরাং মনে রাখবেন এখানে আমরা প্রথম ডেটা পাব যা 0804a040 এবং তারপর এটি সরাসরি ষষ্ঠ এন্ট্রিতে বা ষষ্ঠ যুক্তি এবং কারণ এটি একটি টপ সিক্রেট ম্যাসেজ যা স্ক্রীনে প্রিন্ট হবে ধন্যবাদ